সবাইকে স্বাগতম আমাদের আলোচনার এর পরের অধ্যায় প্রোফাইল প্রজেক্টর প্রোফাইল প্রজেক্টর কে অপটিক্যাল প্রজেক্টর ও বলা হয় এটা একটা বহুমুখী কম্পারেটর যেটা পরিদর্শনের ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয় কম্পারেটর তুলনায় প্রোফাইল প্রজেক্টর বেশি ব্যবহৃত হয় পরিমাপ করা এখানে প্রধান উদ্দেশ্য নয় কিন্তু তবুও তোমরা প্রোফাইল প্রজেক্টরের সাথে তুলনা করতে চাও সেক্ষেত্রে বলতে পারি এটা সম্ভব এবং পরিমাপ করা ও সম্ভব হতে পারে এটা একটা দ্বিমাত্রিক বিবর্ধিত ওয়ার্কপিস এর একটি ছবি দেখার জন্য ব্যবহৃত পর্দার উপরে প্রজেক্ট করতে পারে যার মাধ্যমে পরিমাপ করা অনেক সহজ হয়ে যায় একটি প্রোফাইল প্রজেক্টর তৈরি হয় তিনটে প্রধান উপাদানের দ্বারা প্রজেক্টর সমন্বিত একটা আলোর উৎস একটি ঘেরা জায়গায় রাখা এক সেট লেন্স একটা কাজ করার টেবিল যেখানে ওয়ার্ক পিস রাখতে পারি এবং একটা স্বচ্ছ পর্দা যেটাতে তুলনা করা অথবা কোন অংশের পরিমাপের জন্য গেজ তালিকা থাকতে বা নাও থাকতে পারে এটা হল একটা সাধারণ প্রোফাইল প্রজেক্টর আমরা এখানে দেখতে পাচ্ছ একটা আলোর উৎস এটা একটা টেবিল যার উপরে লক্ষ্যবস্তু রাখা থাকে তারপর এটাকে বিবর্ধন করার চেষ্টা করা হবে এবং এটা হল সেই পর্দা তোমরা এটাকে পরিমাপ করা এবং তুলনা করা উভয় উদ্দেশ্যে ব্যবহার করতে পারো কম্পারেটর হলো একটা পরিমাপের অথবা তুলনা করার যন্ত্র সুতরাং তোমরা এখানে দেখতে পাচ্ছো যদি তোমরা লক্ষ্যবস্তু কে এখানে রাখ তাহলে তার একটা বিবর্ধিত ছবি তোমরা এখানে দেখতে পাবে এটা হল সেই বিবর্ধিত ছবি এটা এখনকার দিনেও একটা খুব শক্তিশালী যন্ত্র এবং টুলরুম এ এটার অনেক বাস্তব প্রয়োগ দেখা যায় এর পরে আসছে অপটিক্যাল স্কয়ার এটাকে বলা হয় অপটিক্যাল স্কয়ার চলো এখন এটাকে বুঝে নেওয়া যাক একটি সমতল দর্পণের মতো একটি পেন্টাপ্রিজম এর সঠিকতা তাকে আটকানোর ব্যবস্থার ত্রুটির জন্য ক্ষতিগ্রস্ত হয় না আটকানোর ব্যবস্থাতে যদি কোনো ত্রুটি থাকে তাহলে সেটা পরিমাপের সময়ও সেটা থাকবে সুতরাং একটি সমতল দর্পণের মতো একটি পেন্টাপ্রিজম এর সঠিকতা আটকানোর ব্যবস্থার ত্রুটির জন্য ক্ষতিগ্রস্ত হয় না আপতিত আলোক রশ্মি র সাথে 45 ডিগ্রী কোণে একটি আয়না রাখা থাকে যদি তোমরা এটাকে আপতিত রশ্মি এবং এটাকে প্রতিফলিত রশ্মি ধরে নাও এবং সেক্ষেত্রে এটা হবে লম্ব সুতরাং আপতিত আলোক রশ্মি র সাথে 45 ডিগ্রী কোণে একটি আয়না রাখা থাকে যার ফলে প্রতিফলিত রশ্মি টা আপতিত রশ্মির সাথে 90 ডিগ্রি কোণে থাকবে আপতিত রশ্মি দুটি আভ্যন্তরীণ তলে প্রতিফলিত হবে এটা হল 1 নম্বর f 1 এবং 2 নম্বর f 2 তল বর্গক্ষেত্র থেকে আপতিত রশ্মি র সাথে ঠিক 90° কোনে এই দুটি তলের উদয় হয় এটা একটা লক্ষণীয় বৈশিষ্ট্য খুব সামান্য চুতি অথবা প্রিজমের অসমতলতা র জন্য আলোকরশ্মির সমকোণে অবস্থার পরিবর্তন কোন ভাবে ক্ষতিগ্রস্থ হয় না অপটিক্যাল স্কয়ার একটা খুব গুরুত্বপূর্ণ যন্ত্র যেটা কোন একটা লক্ষ্যবস্তুর উলম্ব নড়াচড়া কে পরীক্ষা করতে পারে তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছো অপটিক্যাল স্কয়ার আসলে একটি পঞ্চভুজ প্রিজম এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হল পোল A র ব্যাপ্তি এটা হল C পোল দেখার পরিসর আর এটা পোল B দেখার পরিসর তাহলে এটাকে দেখতে ঠিক এরকম এখানে তো আমাদের চোখ থাকবে আর এখানে প্রিজম থাকবে সুতরাং এটা A B C এবং D এর সাথে 90 ডিগ্রি কোণে চলাচল করবে অপটিক্যাল স্কয়ার আমাদের সরলরৈখিক দৃষ্টিকে মূল পথ থেকে 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দেওয়ার জন্য একটা কার্যকরী যন্ত্র এটা খুব গুরুত্বপূর্ণ প্যারামিটার এবং এটা একটা দুর্দান্ত যন্ত্র সুতরাং এই পেন্টাপ্রিজম অনেক যন্ত্রের সমতলতা বজায় রাখতে আমাদের সাহায্য করে এরপরে আলোচনা করব অপটিক্যাল ফ্ল্যাট নিয়ে এটা হল অপটিক্যাল ফ্ল্যাট এখানে তোমরা দেখতে পাচ্ছ অপটিক্যাল কাচ এবং এটাকেই তোমরা একটা থালা হিসেবে ধরে নিতে পারো উপর এবং নিচের পৃষ্ঠতল কে সম্পূর্ণভাবে সমতল করা হয়েছে এবং এটা প্রধানত ব্যবহৃত হয় ফ্রিঞ্জ প্যাটার্ন তৈরি করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি অপটিক্যাল ফ্ল্যাট হল একটা খুব উচ্চ মানের কাচ বা স্ফটিক দ্বারা নির্মিত একটা গোলাকার চাকতি এই চাকতির পৃষ্ঠতল গ্রাইন্ডিং এবং ল্যাপিং দ্বারা খুব উচ্চমানের সমতল তৈরি করা হয়েছে এটা সাধারণত কোন বস্তুর খুব ছোট্ট বিচ্যুতি পরিমাপ করতে পারে এবং তোমরা এই বিচ্যুতি কে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে প্রকাশ করতে পারো অথবা তোমরা ডিগ্রির মাধ্যমেও এই তথ্য পেতে পারো খুব ছোট বিচ্যুতি পরিমাপ করা যেতে পারে এটাই একমাত্র যন্ত্র যেটা তোমাদের এরকম উচ্চ রিজলিউশন পরিমাপ দিতে পারে যদি 'abc' 2 হয় এখানে হল একরঙা আলোর উৎসের তরঙ্গদৈর্ঘ্য তাহলে সম্পূর্ণ প্রতিবন্ধক এর শর্ত এখানে পুরোপুরি মানা হলো পথ দৈর্ঘ্যের পার্থক্য হল তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক এটাই হলো সম্পূর্ণ প্রতিবন্ধক এর উপযুক্ত শর্ত সুতরাং এখানে তোমরা অন্ধকার বা কালো একটা দাগ স্পষ্ট দেখতে পাচ্ছ যাকে ফ্রিঞ্জ বলা হয় উজ্জল ফ্রিঞ্জ অন্ধকার ফ্রিঞ্জ উজ্জল ফ্রিঞ্জ অন্ধকার ফ্রিঞ্জ উজ্জল ফ্রিঞ্জ অন্ধকার ফ্রিঞ্জ এখন আমাদের চোখ এই স্পষ্ট অন্ধকার দাগ দেখতে পাচ্ছে যেটাকে বলা হয় ফ্রিঞ্জ এরপর আমরা আমরা আরো একটা আলোকরশ্মি দেখব যেটা একই উৎস থেকে এসে অপটিক্যাল ফ্ল্যাট এর উপর পড়ছে এবং প্রথম আলোক রশ্মির থেকে খুব কম দূরত্বে এসে পড়ছে এই রশ্মি d এবং e বিন্দুতে প্রতিফলিত হয়েছে যদি এখানে দৈর্ঘ্য 'd e f' 32 এর সাথে সমান হয় তাহলে পুনরায় সম্পূর্ণ প্রতিবন্ধক ঘটবে এবং সেক্ষেত্রে একই ফ্রিঞ্জ পর্যবেক্ষক দেখতে পাবে যাই হোক দুটি ফ্রিঞ্জ এর অন্তর্বর্তী বিন্দু দুটি প্রতিফলিত আলোকরশ্মির মধ্যে পথের পার্থক্য হয় একটা অর্ধ তরঙ্গদৈর্ঘ্যের জোড় সংখ্যা সুতরাং আমরা এখানে বলতে চাইছি এটা হল অপটিকাল ফ্ল্যাট এটা হল একটা সমতল পৃষ্ঠ তল যেটা তোমরা পরিমাপ করতে চাইছো এক্ষেত্রে আমরা অপটিক্যাল ফ্ল্যাট ব্যবহার করি উভয় পৃষ্ঠতল একদম সমান এবং তার উপর উৎস থেকে আগত কোন আলোক রশ্মি এসে পরছে এক্ষেত্রে এটা a বিন্দুতে প্রতিফলিত হচ্ছে এবং সেই প্রতিফলিত রশ্মি ওয়ার্কপিস এ পৌঁছচ্ছে এবং তারপর সমতল নিচের দিকে গিয়ে পৌঁছায় সুতরাং আমরা এক্ষেত্রে বলতে পারি a হল λ2 এবং এটা হল 2 তাহলে এখানে সম্পূর্ণ প্রতিবন্ধক ঘটছে এটা একটা ছোট কোণে রাখা হয়েছে এটা a b এবং c থেকে প্রতিফলিত হওয়ার ফলে এটা λ2 এবং d e f এর ক্ষেত্রে এটা হল তাহলে এক্ষেত্রে সম্পূর্ণ প্রতিবন্ধক ঘটছে এ ক্ষেত্রে আলোর দুটো উপাদান এই তলের উপর পড়ছে এবং একটা আলোর ব্যান্ড আমরা এই বিন্দুতে দেখতে পাচ্ছি তোমরা দেখো এই বিন্দুতে আলোর ব্যান্ড দেখা যাচ্ছে অপটিক্যাল ফ্ল্যাটের একটা প্রয়োজনীয় ব্যবহার হলো স্লিপ গেজ ব্লক এর উচ্চতা পরীক্ষা করা আমরা দেখেছি স্লিপ গেজ প্রান্ত পরিমাপের জন্য ব্যবহৃত হয় সুতরাং আমরা এখানে স্লিপ গেজ এর সারি তৈরি করতে পারি এবং সেই ব্লক গুলো উচ্চতা পরিমাপ এর জন্য আমরা ব্যবহার করব যে স্লিপ গেজ পরীক্ষা করতে হবে তাকে সমতল টেবিলের উপর রেফারেন্স গেজ এর পাশাপাশি রাখতে হবে এটাকে তোমরা এখানে রাখতে পারো এটা একটা মানদন্ড এবং এখান থেকে এটাই হলো তোমাদের প্রাপ্য তোমরা এখানে একটা অপটিকাল ফ্ল্যাট রাখ এবং তাকে পরীক্ষা করার চেষ্টা করো এই অপটিকাল ফ্ল্যাট একটা ছোট্ট কোণে রাখা থাকবে যে স্লিপ গেজ পরীক্ষা করতে হবে তাকে সমতল টেবিলের উপর রেফারেন্স গেজ এর পাশাপাশি রাখতে হবে এখন চলো রেফারেন্সের ফ্রিঞ্জ গুলো দেখি এখানে ব্লক হলো n 1 মিলিমিটার প্রস্থের উপরে যদি দুটো স্লিপ গেজ এর মধ্যে দূরত্ব হয় L এবং হল 1 একরঙা আলোক উৎসের তরঙ্গদৈর্ঘ্য তাহলে উচ্চতার পার্থক্য কে নিম্নলিখিত সমীকরণ দ্বারা বর্ণনা করা যায় h λLN2l এই সূত্রের মাধ্যমে আমরা উচ্চতার পার্থক্য জানতে পারি একরঙা আলোর উৎস দুটো স্লিপ গেজ এর মধ্যে দূরত্ব হলো L ফ্রিঞ্জ প্যাটার্নের সংখ্যা হল N এদের মাধ্যমে তোমরা এই সম্পর্কটা পেয়ে যাবে সুতরাং এগুলো হলো দুটো স্লিপ গেজ তোমরা এখানে দেখতে পাচ্ছ a একটা রেফারেন্স হতে পারে এটাই তোমরা এখানে তৈরি করেছ এখন উভয়কে একটা সমতল জায়গায় রাখতে হবে এখানে এই দূরত্বটা হল L এটা হল সেই ছোট ডিগ্রী টা এবং এটা হল সেই সমতল জায়গা যেখানে ছোট ডিগ্রী কে রাখা আছে তাহলে যখন ড্যাশ এবং দুটোই সমান হয়ে যাবে তখন তোমরা একই রকম ফ্রিঞ্জ প্যাটার্ন দেখতে পাবে h λLN2l যখন ড্যাশ এর মান র থেকে বড় হয়ে যাবে তখন তোমরা এদের দুজনের মধ্যে একটা ফাঁক দেখতে পাবে এবং যখন এটা ছোট হবে তখন তোমরা ফ্রিঞ্জ প্যাটার্ন দেখতে পাবে অনেকগুলো ফ্রিঞ্জ প্যাটার্ন পাওয়া যাবে শুধুমাত্র এই ফ্রিঞ্জ প্যাটার্ন গুলো গুনে এদের দুজনের মধ্যে পার্থক্য সেটা কি আমরা জানতে পারব তাহলে দুটো স্লিপ গেজ এর মধ্যে দূরত্ব যদি L হয় এবং একরঙা উৎসের তরঙ্গদৈর্ঘ্য হয় তাহলে উচ্চতার পার্থক্য h কে নিম্নলিখিত সম্পর্কের দ্বারা বর্ণনা করা যায় h λLN2l চলো এখন আমরা একটা সরল প্রশ্ন সমাধান করার চেষ্টা করি এখানে একটা চিত্র দেওয়া আছে যেখানে অপটিক্যাল ফ্ল্যাটের ব্যবহার বর্ণিত আছে যার সাহায্যে স্লিপ গেজ এর উচ্চতা স্ট্যান্ডার্ডের সাথে তুলনার মাধ্যমে পরীক্ষা করা যায় এটা আমরা এখানে তৈরি করেছি আর এটা হল সেই 20 মিলিমিটার স্ট্যান্ডার্ড এটা কুড়ি মিলিমিটার প্রদত্ত আছে ক্যাডমিয়াম আলোক উৎসের তরঙ্গ দৈর্ঘ্যের মান এখানে দেওয়া আছে যদি একটা 15 mm প্রস্থ বিশিষ্ট একটি গেজের কয়েকটি ফ্রিঞ্জ এর সংখ্যা 10 দুটি ব্লকের মধ্যে দূরত্ব হলো 30 mm এখানে পরিদর্শন করার পর গেজের প্রকৃত উচ্চতা নির্ণয় করতে হবে তাহলে এখানে কি বলা হচ্ছে ফ্রিঞ্জ প্যাটার্ন এর সংখ্যা 15 এবং এটা পাওয়া যাচ্ছে 10 mm তাহলে তোমরা এটাকে কিভাবে সমাধান করবে উচ্চতার পার্থক্য h এই সূত্রে দেওয়া আছে এটা হল যার মান 0509 এবং এখানে L টা কি L হল 30 দুটো ব্লকের মধ্যে দূরত্ব L হল 30 ✕ n যেটা এখানে 10 মিলিমিটার বলা আছে উচ্চতার পার্থক্য নিন্মলিখিতভাবে প্রদত্ত আছে h λLN2l h 0509×30×101000×2×15509 µm সুতরাং অপটিক্যাল ফ্ল্যাট এই ধরনের পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই হল 15 মিলিমিটার আর তোমরা এখানে 15 দিয়ে গুণ করছো অন্য একটি অপটিক্যাল পরিমাপ হলো গেজ এর মধ্যে দূরত্ব এবং প্রথম অংশে অপটিক্যাল ফ্ল্যাট গেজ এর দৈর্ঘ্যের ওপর 1দূরত্ব বৃদ্ধি পেয়েছে এবং দ্বিতীয় অবস্থায় 2দূরত্ব এটা একদম পরিষ্কার যে গেজ এবং অপটিক্যাল ফ্ল্যাটের মধ্যে দূরত্বের মান 2 পরিবর্তিত হয়েছে সংলগ্ন ফ্রিঞ্জ এর মধ্যে অতএব কৌণিক সম্পর্কের পরিবর্তন হলো চলো আমরা অন্য একটা সমস্যা সমাধানের চেষ্টা করি এখানে দেখো দুটো অপটিক্যাল ফ্ল্যাট টেপার এর জন্য পরীক্ষা করা হয়েছে একটা সারফেস প্লেট এর 25 mm দৈর্ঘ্যের উপর অপটিক্যাল ইন্টারফেরোমিটার ব্যবহার করা হয়েছে যদি আলোর উৎসের তরঙ্গ দৈর্ঘ্যের মান হয় 05 µm তাহলে তোমরা গেজ পৃষ্ঠতলের টেপার এর মান নির্ণয় করো গেজ A গেজ পৃষ্ঠতলের উপর ফ্রিঞ্জ এর সংখ্যা হল 15 এবং সারফেস প্লেট এর ওপর সেটা হল 5 গেজ B গেজ পৃষ্ঠতলের উপর ফ্রিঞ্জ এর সংখ্যা হল 5 এবং সারফেস প্লেট এর ওপর সেটা 8 সুতরাং তোমরা এখানে কি করবে n1 15 n25 গেজ A এর জন্য টেপার এর পরিমাণ 15 - 5 × 225 µm গেজ B এর জন্য টেপার এর পরিমাণ × 2075 μm এরপরের অধ্যায় হল অপটিক্যাল ইন্টারফারেন্স এখানে আমরা এমন দুটো তরঙ্গদৈর্ঘ্য নিয়েছি যাদের বিস্তারের মান আলাদা কিন্তু তাদের পর্যায় সমান তাহলে এখানে দেখতে পাচ্ছি Aহল 1 অন্যটা হল B আর এদের বিস্তার এর মান আলাদা এটা হল A আর এটা B যেহেতু এক্ষেত্রে পর্যায় সমান তাই তোমরা সবসময় ফলাফল R এর মান পাওয়ার চেষ্টা করো যেটা A এবং B সাথে যোগ করে তোমরা R এর মান পাবে এখানে তোমরা ভালো করে বুঝে নাও যে আলোটা একটা পর্যায় আছে যদি আলো R এর বিস্তারের মান সমান হয় কিন্তু পর্যায়ের বাইরে থাকে তাহলে তখন তোমরা একটা ফলাফল পাবে যেটা হবে দুজনের বিয়োগফল সুতরাং এখানে তোমরা দেখতে পাচ্ছ A র বিস্তার এর মান B র বিস্তারের থেকে বড় তাহলে এক্ষেত্রে A বিয়োগ B হবে ফলাফল R এর মান এখানে এরা হল yr ya এবং yb এখানে আলাদা বিস্তারের দুটো তরঙ্গদৈর্ঘ্য যাদের পর্যায়ের পার্থক্য হল 180° তোমরা এখানে দেখতে পাচ্ছ তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে বিয়োগ করা হয়েছে এটাই হলো প্রতিবন্ধক প্যাটার্ন তৈরি করার ধারণা একটা আলোকরশ্মি গঠিত হয় সমান তরঙ্গদৈর্ঘ্যের অসংখ্য তরঙ্গের দ্বারা ধরে নেওয়া যাক দুটো রশ্মি যাদের বিস্তারের মান হলো ya এবং ybতাহলে এক্ষেত্রে ফলাফল তরঙ্গদৈর্ঘ্য হবে এইভাবে দুটো রশ্মি পর্যায়ের মধ্যে আছে সুতরাং সর্বোচ্চ প্রাবল্য এক্ষেত্রে পাওয়া যাবে যাই হোক যদি দুটো রশ্মি পর্যায়ের বাইরে থাকে ধরা যাক d পরিমাণ তাহলে ফলাফল তরঙ্গের বিস্তারের মান হবে এই ঘটনার ক্ষেত্রে যেখানে দুজনের মধ্যে পর্যায় পার্থক্য হল 180° তাহলে ফলাফল তরঙ্গের বিস্তারের মান হবে yaএবং yb বীজগাণিতিক যোগফল এটার অনুসিদ্ধান্ত হল যদি ya এবং yb সমান হয় তাহলে yr এর মান শূন্য হবে যেহেতু cos হল 0 এর মানে হলো সমান তরঙ্গদৈর্ঘ্যের দুটি তরঙ্গের মধ্যে সম্পূর্ণ প্রতিবন্ধক এর মান অন্ধকারের বিস্তারের সাথে সমান হবে যখন আমরা ফ্রিঞ্জ প্যাটার্ন নিয়ে কথা বলি আমরা তখন অন্ধকার ফ্রিঞ্জ এবং সাদা ফ্রিঞ্জ নিয়ে কথা বলি তারপর আমরা দেখতে পাই অন্ধকার উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল এইগুলো হল অন্ধকার ফ্রিঞ্জ প্যাটার্নস এখানে এগুলো পর্যায়ের বাইরে আছে সুতরাং দুটো তরঙ্গদৈর্ঘ্যের ভিতর সম্পূর্ণ প্রতিবন্ধক হল সমান তরঙ্গ দৈর্ঘ্য এবং বিস্তার যেটা অন্ধকার তৈরি করতে পারে এই ঘটনাটা প্রয়োগ করা যেতে পারে খুব ছোট্ট রৈখিক মাত্রার যথাযথ পরিমাপের জন্য এবং এই পরিমাপ কৌশলটি ইন্টারফেরোমেট্রি নামে জনপ্রিয় এই পরিমাপের জন্য যে যন্ত্রটি ব্যবহৃত হয় তাকে বলা হয় ইন্টারফেরোমিটার সুতরাং এটা হলো সাধারণ ইন্টারফেরোমেট্রি এখানে এটা হল সুসঙ্গত আলোর উৎস এটা একটা একরঙা আলোর উৎস হতে পারে অথবা এটা একটা লেজার ও হতে পারে সুসঙ্গত আলোর উৎস এই আলোর উৎস একটা বিম বিভাজক কে আঘাত করে তাহলে এখানে কি ঘটছে এটা হল একটা অর্ধেক রুপা লাগানো দর্পণ সুতরাং আলোটা এখানে এসে কেটে যাবে এবং তারপর সেটা দর্পণের দিকে যাওয়ার চেষ্টা করবে এবং তারপরে যদি আলোটা এখানে কেটে যায় তাহলে অর্ধেকটা এই অভিমুখে যাবে ধরে নিচ্ছি এখানে কোণের মান ছোট পরিবর্তন হবে তাহলে আলোটা এখানে প্রতিফলিত হয়ে ফিরে আসবে একই রাস্তা দিয়ে এটা ফিরে আসবে যখন বিম বিভাজক 90 ডিগ্রি কোণে লাগানো থাকে আলোকরশ্মি তাকিয়ে সম্পূর্ণ সমতল আয়নাতে আঘাত করবে এবং তারপর পিছনে ফিরে আসবে এখানে এই প্রতিফলনের মধ্যে পর্যায়ের পার্থক্য হতে পারে A1 এবং A2 এবং এই দুটো পার্থক্যকে সনাক্তকারী র মধ্যে পাঠিয়ে দেওয়া হয় এই সনাক্তকারী র মধ্যে ফ্রিঞ্জ প্যাটার্ন গুলো গোনা হয় তারপর তোমরা এটাকে রৈখিক স্থানচ্যুতি হিসাবে রিপোর্ট করতে পারো এটাই হলো একটা সাধারণ ইন্টারফেরোমেট্রি নীতি এটা কিভাবে কাজ করে ইন্টারফেরোমিটার হল অপটিক্যাল যন্ত্র এবং এরা খুব ছোট রৈখিক পরিমাপের জন্য ব্যবহৃত হয় এটা হল একটা NPL সমতল ইন্টারফেরোমিটার এটাতে পারদ বাষ্প আছে অথবা তোমরা এখানে একটা লেজার রাখতে পারো একটা কন্ডেনসার লেন্স আছে এখানে তোমার কাছে একটা আয়না আছে তারপরে তুমি সবুজ ফিল্টার লাগাচ্ছ তারপর এখানে একটা পিনহোল আছে যেটার ভেতর দিয়ে আলো আসছে তারপর তোমার কাছে একটা কাচের প্লেট প্রতিফলক আছে আর এখানে তোমার কাছে একটা আইপিস আছে এখানে লক্ষ্যবস্তু টা দেখা যাচ্ছে ওটা ছিল একটা পুরনো দিনের ডিটেক্টর এখনকার দিনে তোমরা তৈরি করতে পারো CCD ক্যামেরা বা ডিটেক্টর যাই হোক না কেন তাহলে আলো এখানে এসে আঘাত করবে তারপরে তোমাদের কাছে একটা কলিমেটেড লেন্স আছে এটা একটা অপটিকাল ফ্ল্যাট কে আঘাত করবে আর এটা হল একটা গেজ এই গেজ টা টেবিলের ওপর রাখা আছে এখানে এই পৃষ্ঠতল টা পরীক্ষা করতে হবে এবং এটার উল্টোদিকে একটা অপটিকাল ফ্ল্যাট রাখা আছে সুতরাং একটা পৃষ্ঠতলের সমতলতা পরিমাপ করা যায় এই ইন্টারফেরোমেট্রি কৌশলে এটা একটা সাধারণ অপটিক্যাল সিস্টেমে দ্বারা গঠিত যার মাধ্যমে ফ্রিঞ্জ এর একটা তীক্ষ্ণ ছবি পেতে পারি সেজন্য এটা ব্যবহারকারীদের কাছে দেখার জন্য সুবিধাজনক পারদ ল্যাম্প থেকে আগত আলোটা ঘনীভূত হয় এবং সেটা একটা সবুজ ফিল্টারের ভেতর দিয়ে যায় তার ফলে সবুজ একরঙা আলোর উৎস তৈরি হয় এই পিনহোল টা এমন ভাবে রাখা হয় যেন সেটা কলিমেটেড লেন্সের ফোকাল প্লেনে থাকে অতএব এই কলিমেটেড লেন্স সমান্তরাল আলোর বিম কে গেজের তলের উপর প্রজেক্ট করতে পারে যেটা অপটিক্যাল ফ্ল্যাট এর মাধ্যমে পরীক্ষিত হবে সুতরাং যদি পৃষ্ঠতল টা সমতল হয় তাহলে তোমরা ক্রমাগত যে ফ্রিঞ্জ প্যাটার্ন গুলো দেখতে পাবে তারা সবাই সমান হবে যদি এক্ষেত্রে সমতলের পার্থক্য থাকে তাহলে তোমরা ফ্রিঞ্জ প্যাটার্ন এর মধ্যে একটা পরিবর্তন দেখতে পাবে সুতরাং সমান এবং অসমান ফ্রিঞ্জ প্যাটার্ন ঘটতে পারে সমতল ত্রুটির কারণে এটা হল একটা সমতল পৃষ্ঠ আর এটা একটা ত্রুটিপূর্ণ পৃষ্ঠতল সুতরাং এখন তোমরা দেখতে পাচ্ছ এই দূরত্ব টা ঠিক কতটা এবং তারপর তোমরা ফ্রিঞ্জ এর সংখ্যা এবং তার দূরত্ব মাপতে পারো তোমরা এখানে ত্রুটিটা কি খুঁজে বার করার চেষ্টা করতে পারো তাহলে বলতে পারি NPL সমতল ইন্টারফেরোমিটার এইভাবে কাজ করে এই হল সেই গেজ তোমার কাছে দুটো পৃষ্ঠতল আছে সূত্রটা এখানে সমান এটাকে একটা কোণে রাখতে হবে তোমরা প্রথম অবস্থান টা নেওয়ার চেষ্টা করো তারপর এটাকে গেজের চারি দিকে ঘোরাও এবং তারপর টেবিল কে ঘোরাও তারপরে গেজ B A ঠিক জায়গায় বসাও এবং একই অপটিকাল ফ্ল্যাট ব্যবহার করে 2 পরিমাপ করার চেষ্টা করো যদি তোমরা দেখো দুটো ফ্রিঞ্জ প্যাটার্ণ একই রকম তাহলে এই দুটোই হলো সমতল পৃষ্ঠ সুতরাং এটা এখন পরিষ্কার হয়ে গেছে যে গেজ এবং অপটিক্যাল ফ্ল্যাটের মধ্যে দূরত্ব ফ্রিঞ্জ এর সামঞ্জস্যের মাধ্যমে 2 দ্বারা পরিবর্তন হয় অতএব কৌণিক সম্পর্কের পরিবর্তন হল সুতরাং এই সম্পর্কটা কোন পৃষ্ঠের সমতল ত্রুটি পরিমাপ করতে ব্যবহৃত হয় তোমাদের ধন্যবাদ